সবাইকে অভিবাদন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ে আমাদের অনলাইন NPTEL ক্লাসে স্বাগতম পূর্ববর্তী ক্লাসগুলিতে আমরা ম্যানুয়াল ড্রয়িং সম্পর্কে শিখেছি এবং তার পরে আমরা সারফেস মডেলিং প্রবর্তন করেছি এরপরে সলিডওয়ার্কস সফ্টওয়্যার সম্পর্কে শিখার চেষ্টা করেছি সলিড ওয়ার্কস সফ্টওয়্যারটিতে শেষ ক্লাসে বিশেষত আমরা 2D স্কেচ শিখতে চেষ্টা করেছি তাদের কীভাবে ড্রও করতে হয় আজকের ক্লাসে আমরা 2D স্কেচ সম্পর্কে আরও শিখব এবং তারপরে 3D স্কেচ নির্মাণের জন্য এগিয়ে যাব তারপরে আমরা বিভাগগুলি কীভাবে দেখব সে সম্পর্কে শিখব আসুন আমাদের সেশন শুরু করা যাক সলিড ওয়ার্কস আইকনে ডাবল ক্লিক করার পরে আমাদের এই জাতীয় উইন্ডো থাকবে তারপর আমরা যা শিখছি তা হল প্রথমে একটি নতুন ড্রয়িং খুলে এতে আমরা পার্ট সম্পর্কে শিখছি তারপরে OK ক্লিক করুন তারপরে এই পেইজ টি খোলে এখন আমরা কোনও স্কেচ যা ড্রও করতে চাই সেটি আমরা প্রথম প্লেনটিতে শুরু করব কেন আমাদের সামনের প্লেনটি ব্যবহার করতে হবে তা নিয়ে কোনও বিশেষ পছন্দ নেই তবে এটি আমাদের একটি প্রথা যেটি আজকের ক্লাসের জন্য আমরা মেনে চলবো এখন আমরা আর্কস এবং অন্যান্য জিনিসগুলি সম্পর্কে শিখেছি এখন আমি উদাহরণস্বরূপ একটি পলিগন নির্মাণ করতে চাই এখানে 1 2 3 4 5 6 সাইডস এর পলিগন রয়েছে এখন 6 এর পরিবর্তে যদি আমি 4 চাই তো এটি এখানে 4 পলিগন সাইড স্কয়ার তৈরি করবে সুতরাং এটি সবসময় এমন একটি সার্কেল তৈরি করে যার চারপাশে পলিগন নির্মিত হবে উদাহরণস্বরূপ আমি যদি সেখানে 8 নম্বর রেখে অক্টাগণ তৈরি করি তখন আমরা সেই আকারের অক্টাগণ তৈরি করব এখন এখানে আমাদের নির্দিষ্ট অ্যাঙ্গল রয়েছে আমি সর্বদা 90 ডিগ্রি করতে পারি এবং এটিও একটি 90 ডিগ্রি অ্যাঙ্গল তাই এটা এমনভাবে ঘোরানো হবে যাতে সবকিছু অ্যালাইন্ড হয়ে যায় এইভাবেই আমরা যে কোনও পলিগন নির্মাণ করব এখন যদি আমি একাধিক পলিগন নির্মাণ করতে চাই তবে আমার যা করতে হবে তা হল পয়েন্টটি বেছে নেওয়া আমরা কেবল মাউসটি স্থানান্তরিত করব অন্য কোনও স্থানে মাউসটি নিয়ে যাবো এস্কেপ বাটনটি প্রেস করবো তারপরে আমরা সেই অন্য পলিগন টি দিয়ে সম্পন্ন করব এখন একটি স্প্লাইন নির্মাণে এগিয়ে যাওয়া যাক সুতরাং স্প্লাইনের জন্য আপনি সেই বাটনটি বেছে নেবেন পরের পয়েন্টটি সেখান থেকে পরবর্তী পয়েন্টে নির্দেশ করবে এবং এভাবে চলতে থাকবে যদি কেউ স্মুথ কার্ভ গুলি সংযুক্ত করতে আগ্রহী হনতবে স্প্লাইন ইন্টারপোলেশন বা স্প্লাইন কার্ভস সর্বদা দরকারী এবং এখানে এটির বিভিন্ন ধরণের স্প্লাইন রয়েছে স্টাইল স্প্লাইন সমীকরণ চালিত কার্ভ যেখানে আপনি সমীকরণগুলিও নির্দিষ্ট করতে পারেন তারপরে আমরা স্কেচ ফিলেট স্কেচ চ্যাম্পার সম্পর্কে জানতে পারি আমরা চাইলে এই জিনিসগুলি স্মুথ সারফেস গুলি তৈরি হওয়া কালীন ব্যবহার করতে পারি উদাহরণস্বরূপ আসুন স্কেচ ফিললেট ব্যবহার করি এই পক্ষের জন্য সেখানে আমি একটি শার্প কর্নার ব্যবহার করি আমি এখানে প্রথমটি এবং দ্বিতীয়টি বেছে নিতে চাই এবং এখন আপনি দেখতে পাচ্ছেন হলুদ বর্ণের মতো কিছু যেখানে ব্যাসার্ধটি 10 mm ধরণের ফিলেট দেখাচ্ছে এর পরিবর্তে যদি আমি 20 mm নির্দিষ্ট করতে যাই তবে এটি 20 mm ব্যাসার্ধ দেখায় পরিবর্তে আমি যদি 5 প্রদর্শিত করি এটি একটি স্মুথ সারফেস নির্মাণ করবে এটি হয়ে গেলে আপনাকে OK বাটনটি ক্লিক করতে হবে তারপরে যদি আমরা সেই অংশটি জুম করে থাকি তবে এটি আর কোনও শার্প কর্নার থাকবে না এটি ডাইমেনশন দেখায় এছাড়াও 5 রেডি সহ আমাদের সেই ফিললেট রয়েছে একইভাবে আসুন চাম্পার বাটনটি ব্যবহার করি এখানে একটি চাম্পার আছে সুতরাং আসুন আমরা এটি এবং এটি চয়ন করি এখন আপনি যদি এটি দেখছেন যে কোনও কাটা দ্বারা সরানো শার্প এজেস গুলি যেখানে কাটাগুলি স্পষ্টভাবে এই পয়েন্টগুলির মধ্যে দূরত্বটি দেখায় যেখানে আমাদের কাছে চ্যাম্পারটি 10 mm এবং 10 mm আছে এই হল চ্যামফারিং এবং ফিলেট ব্যবহার করার উপায় শেষ ক্লাসেতে আমরা পাওয়ার ট্রিম সম্পর্কে শিখেছি আমি যদি পাওয়ার ট্রিম ব্যবহার করতে চাই যদি আমি কেবল এটি করি যে এটি শুধু সেই দুটি ডেটা পয়েন্টস এর মধ্যবর্তী বস্তুটি সরিয়ে ফেলবে উদাহরণস্বরূপ এখানে প্রথম ডেটা পয়েন্ট রয়েছে দ্বিতীয় ডেটা পয়েন্ট সেখানে রয়েছে কার্ভটি সেখানে আছে তো যদি আমি পাওয়ার ট্রিম ব্যবহার করি তবে এই বস্তুটি আমরা সরিয়ে দিবো এখানে স্প্লাইনটি একটি কন্টিনুয়াস কার্ভ যদিও এটি কোথাও থেকে কোথায় পয়েন্টগুলি নির্মাণ করে তার মতো দেখাচ্ছে তবে আপনি যখন এই পাওয়ার ট্রিম ব্যবহার করেন এটি পুরো বস্তুটি সরিয়ে দেয় যাই হোক না কেন পয়েন্টগুলির মধ্যে থাকা আপনার সম্পূর্ণ বস্তুটি মুছে ফেলা হবে একইভাবে কেউ যদি এলিপ্স তৈরি করতে আগ্রহী হয় তবে প্রথমে একটি ডেটা পয়েন্ট নিতে হবে দ্বিতীয় ডেটা পয়েন্ট তারপরে আপনি যদি এটিকে ঘুরে দেখেন তবে এলিপ্সটি দেখতে পাবেন তারপরে আপনি মেজর অ্যাক্সিস মাইনর এক্সিসবা এই ধরণের কিছু পরিবর্তন করতে চান তারপরে আমরা সর্বদা একটি লাইন ব্যবহার করতে পারি সুতরাং সেই রেখার মাত্রার উপর ভিত্তি করে আমরা সর্বদা এই এলিপ্সকে ছোট করতে পারি বা এলিপ্সটি বড় করতে পারি এখন অফসেট জিওমেট্রিস নামে কিছু আছে পূর্ববর্তী ক্লাসে আমরা যখন সারফেসগুলি নির্মাণ করছি আমাদের অফসেট ধরণের সারফেসের প্রয়োজন ছিল সেই উদ্দেশ্যে আমরা এই অফসেট টি ব্যবহার করি আসুনএটি ব্যবহার করতে আমরা এই আকৃতির একটি অবজেক্টের মতো কিছু তৈরি করব যা একটি অক্টাগণ এখন আমি এটির জন্য অফসেট নির্মাণ করতে চাই সুতরাং আমাকে যা করতে হবে তা হল প্রথমে সেই পয়েন্টটি বাছাই করাঅবজেক্টটি বাছাই করা 10 mm বা সম্ভবত 20 mm সহ অফসেট ব্যবহার করুনআমরা অফসেটটি নির্মাণ করতে যাচ্ছি আমরা একবার ক্লিক করার পর OK ক্লিক করতে পারি সুতরাং এটির বাইরে এটি অফসেট নির্মাণ করতে যাচ্ছে আমরা এটির ভিতরে থেকে পরিবর্তন করতে চাই আমাদের যা করতে হবে তা হল এখন অফসেট ব্যবহার করে এটিকে বিপরীত করা সুতরাং ভিতরে এছাড়াও আমরা এটি নির্মাণ করতে পারবো সুতরাং সর্বদা বিভিন্ন বিকল্প থাকে এবং সাবধানে এগুলি বাছাইয়ের উপর ভিত্তি করে বিকল্পগুলি আমরা ইন্টারনাল এক্সটার্নাল ধরণের অবজেক্টগুলি তৈরির অবস্থানে থাকব আরও একটি শক্তিশালী জিনিস রয়েছে যাকে আমরা এই লিনিয়ার স্কেচ প্যাটার্ন বলি উদাহরণস্বরূপ আমি চাই একটি রো তে বা কলামে বহু বস্তু উত্পাদন করতে আমি সার্কেলের পরে সার্কেলের মতো কিছু নির্মাণ করতে চাই তার জন্য আমরা এই লিনিয়ার স্কেচ প্যাটার্নটি ব্যবহার করি আসুন এটি এইবার ব্যবহার করবেন আমরা সার্কেলের মতো কিছু এবং এই বস্তুটি রিপিট করতে চাই সেই উদ্দেশ্যে আমরা যা ব্যবহার করি তা হল এই লিনিয়ার স্কেচ প্যাটার্ন ক্লিক করা তারপরে এটি জিজ্ঞাসা করে যে এটির কত দূরত্ব তে রয়েছে সুতরাং সম্ভবত 20 mm ধরা যাক তারপর এই জিনিসটি আমরা 60 mm নির্দিষ্ট করতে চাই এই জাতীয় জিনিস আমরা চাই x অ্যাক্সিস এর দিকে সংখ্যায় চারটি থাক তবে তারপর আপনি দেখতে পাবেন 1 2 3 4 একইভাবে আমরা দুটি রো রাখতে চাই প্রথম রো এবং দ্বিতীয় রোটি আমরা রাখতে চাই এই উদ্দেশ্যে Y অ্যাক্সিসে আমরা প্রায় 40 mm দূরত্বের ব্যবধান সহ দুটি রো ব্যবহার করতে পারি মাইনাস 40 mmও হতে পারে যখন আমরা এটি তৈরি করি যে আমাদের কাছে বারবার এই ধরণের প্যাটার্ন রয়েছে সুতরাং এখানে এটি একটি নেগেটিভ সংখ্যা গ্রহণ করা হয় সুতরাং এটি সর্বদা 0 যা এই কঠিন কাজটি সর্বাধিক আকারের অনুমতি দেয় এখন এইভাবে একজন একটি আয়তক্ষেত্রাকার গ্রিড বা পয়েন্ট এর সংখ্যা নির্মাণ করতে পারে এখন আসুন আমরা একটি সার্কুলার ধরণের প্যাটার্ন টি দেখি আমি এই সমস্ত পয়েন্ট মুছে ফেলতে চাই তো সবার আগে আমি আপনাকে বাম বাটনটি ব্যবহার করতে বেছে নিয়েছি ক্লিক করে রাখা সমস্ত কিছু নির্বাচন করুন তারপরে বাটনটি ছেড়ে দিন এটি হাইলাইটেড হবে তারপরে আপনি ডিলিট প্রেস করুন এখন আমি সম্ভবত আরও একটি প্যাটার্ন তৈরি করতে চাই অক্টাগণ এর মত আমি এখানে ছোট একটি নির্মাণ করতে চাই এটি আমি একটি সার্কুলার প্যাটার্নে রিপিট করতে চাই এখন যখন আমি সার্কুলার প্যাটার্নটির নির্দিষ্ট সার্কামফারেন্স চারিদিকে ক্লিক করি এই সমস্ত অক্টাগণগুলি এমন কিছু স্থাপন করবে যা 4 বা 8 টি অক্টাগণ হিসাবে এখানে থাকবে সুতরাং আমি যে সংখ্যাটি নির্দিষ্ট করতে যাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা জানতে পারবো কি সর্বদা এটি স্পর্শ করা উচিত কিনা বা সেই সারফেস থেকে দূরে থাকা উচিত কিনা আমি পুরো 360 ডিগ্রি পূর্ণ করতে চাই কিনা বা কেবল 270 ডিগ্রি করতে চাই আমি যখন ঘড়ির কাঁটার দিকে 270 ডিগ্রি ক্লিক করি তখন এটি কেবল 270 ডিগ্রি পর্যন্ত দেখায় এবং তারপর আমি OK ক্লিক করি এইভাবে আমরা সার্কুলার প্যাটার্ন্স গুলি পুনরাসার্কেলি করি এখানে মুভ এন্টিটিস এবং আরও অনেক জিনিস রয়েছে এটির দিকে তাকান উদাহরণস্বরূপ এখানে একটি সার্কেল রয়েছে আমার এখানে আরও একটি এলিপ্স রয়েছে এবং আমি এইটিকে স্থানান্তর করতে চাই আমি চাই এটি টানুন এবং এটি এখানে রাখুন আপনি যদি অবিকল জানতে পারি যে কোথায় আপনার GUI আপনাকে অনুমতি দিতে পারে যাতে আপনি বস্তু স্থানান্তর করতে পারেন তখন আপনার যা করতে হবে তা হল প্রথমে সেই বস্তুটি নির্বাচন করা মুভ এন্টিটিসগুলিতে যান আবার সেই বস্তুটি ক্লিক করুন আপনার প্রয়োজনীয় স্থানে যান এটিকে টেনে এনে ফেলে দিন এটি এক স্বতন্ত্র এন্টিটির জন্য করে যদি দু তিনটি স্বতন্ত্র এন্টিটি হয় তবে তা একসাথে নির্বাচিত না হলে সেই হাইলাইট অংশটির কেবল এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো হবে একইভাবে আপনি আপনার ড্রয়িং শীটে কিছু পাঠ্য লিখতে চাই আমরা সবসময় কিছু লিখতে পারি তো এটি কম্পিউটারের মতো আকারের কিছু দেখিয়েছিল আমরা যে মাত্রার দিকে যাচ্ছি তার উপর ভিত্তি করে কতটা বড় হওয়ার কথা তা বেছে নিতে আমরা এই কম্পিউটারটি পরে দেখব সুতরাং আপনি যখন এটি টাইপ করবেন তখন সংখ্যাগুলি দেখবেন তার ভিত্তিতে আপনি এটি লিখতে পারেন আরও অনেক অপশন আছে অভ্যন্তরীণভাবে যেখানে আপনি সেই পাঠ্যটিতে বিভিন্ন ধরণের স্টাইল পরিবর্তন করতে পারবেন এবং উদাহরণস্বরূপ আমি শুধু 2 ডাইমেনশনাল বস্তুর জন্য ফ্রন্ট ভিউ টপ ভিউ সাইড ভিউ তৈরি করতে চাই যাতে আমি সবসময়ই টপ ভিউসাইড ভিউ দেখতে পারি আমি সর্বদা সরে যেতে পারি যাতে এটি পারপেন্ডিকুলার ভাবে সেই ডাইমেনশন এর সাথে অ্যালাইন্ড থাকে সেখান থেকে আমি এটি নির্মাণ করতে পারি এবং এখান থেকেও আমাদের কে একটি লাইন এ আসতে হবে এবং সেখানে যেতে হবে বলে মনে করা হচ্ছে সুতরাং আমি যদি এইভাবে প্রথম কুয়াড্রান্ট এর প্রোজেকশন্স তৈরি করতে চাই তবে বামদিকের সাইড ভিউ থেকে এটি দেখতে কেমন হবে তা আমি দেখতে চাই সুতরাং আমাকে উপরের প্লেন ডানদিকের প্লেন বা বামদিকের প্লেনে যেতে হবে না আপনি যদি কেবল একবার টার্মস গুলো দেখতে চান তবে একটি প্লেন ই যথেষ্ট যদি কেউ এই জিনিসগুলি তৈরি করতে পারে তবে সরাসরি 3D অবজেক্ট নির্মাণ করার জন্য এটি ঠিক আছে এবং আমরা 3D অবজেক্ট কীভাবে তৈরি করব তা শিখব এখন আসুন সামনের প্লেন টির সাথে শুরু করা যাক সম্ভবত এখান থেকে কোনও স্ট্রেইট স্লট বাছাই করা হোক সেখান পর্যন্ত এটি একটি 2D জিনিস আমি যা করতে চাই তা হল উপাদানটিকে অনুরূপ ধরণের উপাদান যুক্ত করা অন্য দিকে স্তর দ্বারা স্তর তার মানে কম্পিউটারের কাছে এটি সাধারণত কম্পিউটার মনিটর এর সঙ্গে পারপেন্ডিকুলার আমি অনেক স্তর পূরণ করতে চাই যাতে একটি ঘন ধরণের লিঙ্ক টি দেখতে চাই সেই উদ্দেশ্যে যা করতে হবে তা হল প্রথম অংশটি 2D ভাগ হিসেবে নিতে হবে আমরা 3D এক নির্মাণের জন্য বিভিন্ন স্তর দ্বারা 2D পুনরাবৃত্তি করতে চাই প্রথমে পুরো বস্তুটি নির্বাচন করার অর্থ আপনার আঙুলটি দিয়ে বাম বাটনটি ধরে রাখুন তারপরে এটি ছেড়ে দেওয়ার জন্য একটি সম্পূর্ণ জিনিস নির্বাচন করুন এখন স্কেচের পাশেই ফিচার বাটনের মতো কিছু রয়েছে এটি হল সেইটি যেটা আমরা বেবহার করবো এটি হল স্কেচ মোড আমরা যেখানে আছি সেখান থেকে ফিচারগুলিতে যান ফিচারগুলিতে ক্লিক করুন তারপরে এটি এক্সট্রুডেড বেস এর মতো কিছু দেখায় রেভল্ভড বেস এবং আরও অনেক কিছুই এক্সট্রুড মানে একটি উত্পাদন মেকানিকাল টেকনোলজি এক্সট্রুড মানে আপনি সেই দিক থেকে আরও উপাদান পূরণ করতে যাচ্ছেন সুতরাং এক্সট্রুড বস চয়ন করুন তারপরে এটি আপনাকে একটি 2 ডাইমেনশনাল বস্তু দেখায় একই 2 ডাইমেনশনাল কনফিগারেশন কোনও লিঙ্কের মতো এটি দেখায় এখন আপনার এখানে দিক নির্দেশক জ্ঞানের মতো কিছু রয়েছেআপনি সেই দিকের সঙ্গে লম্ব দিকে যেতে চান বা সেই প্লেন থেকে দূরে যেতে চান এবং এখানে এমন কিছু আছে যা বোঝাই যে আপনি রেফারেন্সের প্লেন থেকে কত দূর যেতে চান যখন আমরা রেফারেন্স প্লেন নির্মাণের সম্পর্কে আরও শিখব তখন আমরা এটি দেখবো তবে 2D থেকে আমরা সামনের প্লেনটি বেছে নিয়েছি যার 10 mm গভীরতা বা সম্ভবত যে উচ্চতাটি আমরা যেতে চাই তা এই উপাদান পূরণ করে তারপরে এই OK বাটনটি ক্লিক করুন তারপরে এটি একটি 3D অবজেক্ট তৈরি করে এখন আপনি এই 3D অবজেক্টটি বিভিন্ন উপায়ে কল্পনা করতে চান এই উদ্দেশ্যে আপনি স্ক্রোল বাটনটি ক্লিক করুন এবং মাউসটিকে বিভিন্ন দিকে সরান ঠিক আছে সুতরাং আমি যা করছি তা হল স্ক্রোল বাটনটি ধরে রেখেছি এবং মাউসটিকে অন্য দিকে সরিয়ে দিয়েছি আপনি একটি 3 ডাইমেনশনাল অ্যাপিল পাবেন এখন আমি এই পুরো 3D অবজেক্টটি কে একটি অর্থোগ্রাফিক ভিউ হিসাবে কল্পনা করতে চাই তার মানে আমি এই দিক নির্দেশে এই Z ডাইরেক্শনের দিকে ভিজ্যুয়ালাইজ করতে চাই সেই উদ্দেশ্যে এখানে একটি টপ বাটন রয়েছে যদি আপনি দেখতে পান যে ওরিয়েন্টেশন এর মতো কিছু আছে আপনার জুম বাটনগুলির পাশে ম্যাগনিফাইং লেন্স কাট এবং অন্যান্য জিনিস সেখানে ভিউ ওরিয়েন্টেশন এর মতো কিছু আছে তবে এটি ক্লিক করুন বিভিন্ন ভিউস আছে কিছুতে ক্লিক করবেন না তবে এটির উপর থেকে আপনার মাউসটি সরান এটা সেই নীল সারফেসের দিক থেকে এক ধরণের ভিউ কিউবয়েড আছে সেখানে একটি ব্লক আছে নীল রংটি হল সেই অংশটি যেখানে এটি হাইলাইট করা হয়েছে আপনি সেটি দেখতে গেলে এটি দেখতে পাবেন একই কিউবয়েডের জন্য একই জিনিস বাম দিকে নীল সারফেস রয়েছে সুতরাং আপনি যদি ক্লিক করতে যাচ্ছেন তবে আপনি সেই ভিউ দেখতে যাচ্ছেন একইভাবে এটি ডান দিকের ভিউ নীচের ভিউ থেকে আপনি কিছু দেখতে পাবেন শীর্ষ ভিউ আপনি কিছু দেখতে পাবেন সুতরাংপ্রথমে এই মাঝেরটিকে ক্লিক করুন সামনের ভিউ সুতরাং আপনার 3D অবজেক্টটি সেই দিকে টিল্ট হচ্ছে যাতে আপনি কেবল এই ভিউটি দেখতে পারেন এখন আমি এটি চাই নাতবে আমি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দেখতে চাই এখন ওরিয়েন্টেশনটি দেখুন সুতরাং এই পুরো বস্তুটি সেই ডানদিকে ঘোরানো যার মুখটি এখানে দেখানো হলো একইভাবে বাম দিকে মুখ ক্লিক করুন এখন সেই পুরো বস্তুটি সেদিকেই উল্টে গেছে যাতে আপনি বামদিকটি দেখতে পাবেন এখন আপনি এখনও বস্তুটিকে ঘোরানোর জন্য আপনার স্ক্রোল বাটনটি ব্যবহার করতে পারেন আপনি যদি এটিকে স্ক্রোল করেন তবে এটি ম্যাগনিফাই হয় জুম আউট করে এই ধরণের জিনিস ঘটে এখন আপনি চান আইসোমেট্রিক ভিউয়ের মতো কিছু একই জিনিসটির জন্য এটি ক্লিক করুন আপনি দেখতে পাচ্ছেন এরকম নীল বাটন এর মতো কিছু একটি আছে ভিউটি অর্থোগ্রাফিক দর্শন নয় তবে আইসোমেট্রিকের মতো কিছু নিয়ন্ত্রণের জন্য রয়েছে কন্ট্রোল প্লাস 7 সুতরাং আপনি যদি ক্লিক করতে যাচ্ছেন যে এটি এমনভাবে অ্যালাইন্ড হয় যাতে আপনি দেখতে পাবেন বা আইসোমেট্রিক দর্শন শুরু করবেন যেখানে আপনি মূল অ্যাক্সিসের উপর 120 ডিগ্রি দেখতে পাবেন এর অর্থ যদি আমি কিছু ড্রও করতে যাচ্ছি অ্যাক্সিসের মতো এখানে জিনিসগুলির মধ্যে একটি এটি করে যা অন্যান্য জিনিসের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গল করে এখন একই অর্থোগ্রাফিক আইসোমেট্রিকে এটির নীচে ক্লিক করুন ডাইমেট্রিকের ভিউ এর মতো আরও একটি বাটন রয়েছে ম্যানুয়াল ড্রইংয়ের পূর্ববর্তী ক্লাসগুলিতে আমরা আইসোমেট্রিক ডাইমেট্রিক ট্রাইমেট্রিক সম্পর্কে কিছু শিখেছি সুতরাং আসুন ডাইমেট্রিক ক্লিক করুন সাধারণত ইউএস সিস্টেম যেখানে লেদ মেশিন এবং অন্যান্য জিনিস থাকে যা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি এখন ট্রাইমেট্রিক ভিউতে ক্লিক করুন সুতরাং এখন এটি কিছুটা কাত হয়ে গেছে এখন ট্রাইমেট্রিক ভিউয়ের জন্য আমি চাই সামনের ভিউ দেখতে এই দিকটিতে কোনও প্রকারের পরিবর্তন হবে না কারণ এগুলি হল অর্থোগ্রাফিক ভিউসগুলি যা আমরা দেখার চেষ্টা করছি আইসোমেট্রিকে ডাইমেট্রিকে করুন আমরা কী দেখছি সেই ভিউটি পরিবর্তিত হতে পারে কিন্তু আপনি যখন অর্থোগ্রাফিক ভিউগুলি দেখতে যাবেন তখন এই তথ্যটি খুব কমই পরিবর্তন হয় এখন আমি সেই সারফেসের সঙ্গে লম্বের মতো কিছু দেখতে চাই তারপরে এটি সেই পথে ঘোরে সুতরাং এই সামনের মুখটি একটি লম্ব সুতরাং আসুন আমরা অন্য কিছু 3 D অবজেক্ট দিয়ে চেষ্টা করি বা সম্ভবত আমি এই কেন্দ্রগুলি মাধ্যমে হোল তৈরি করতে চাই এক প্রান্তে আমি একটি সার্কুলার ছিদ্র তৈরি করতে চাই অন্য প্রান্তে পলিগন গর্তের মতো কিছু তৈরি করতে চাই সেই উদ্দেশ্যেই আমাকে কী করতে হবে সামনের প্লেনটি বেছে নিন কারণ আমি একটি গর্ত করতে চাই তার অর্থ প্রথমে আমাকে 2 ডাইমেনশনাল স্কেচের মতো কিছু তৈরি করতে হবে তারপরে তার মধ্যে দিয়ে ড্রিল করে একটি হোল সুতরাং সেই উদ্দেশ্যে আমরা প্লেনটির অবিলম্বের দিকে যাব এবং এখানে কোথাও আমি যা করতে যাচ্ছি তা হল একটি সার্কেল ব্যবহার করা এখন এই সার্কেলে আমি এক্সট্রুড কাট ব্যবহার করব সুতরাং আমি এক্সট্রুড কাট ক্লিক করেছি এখন আপনার স্ক্রোল বাটনটি ক্লিক করুনএটি সেই দিকে সরান এটি বলেছে যে সার্কেলের দিকে কিছুটা প্রসারণ হয়সেটি হল আমরা কাট এর দিক দেখতে যাচ্ছি তবে কারণ এই সার্কেলটি সেই দিকে আঁকানো হয়েছে যাতে আমি যদি এটি থেকে দূরে চলে যাই তবে অপসারণ করার কিছুই নেই সুতরাং আমাকে কাটার দিকটি বিপরীত করতে হবে এই অবস্থান ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন দিকের মতো কিছু আছে সুতরাং আমি যা করতে যাচ্ছি তা হল আমি এই কাট এর দিকে ক্লিক করছি এই ত্রি ডাইমেনশনাল অবজেক্টের জন্য আসুন আমরা এটি আবার সেই সার্কেলের জন্য করি একবার আমি বাছাই করার পরে আমি ভিতরে গিয়েছিলাম বৈশিষ্ট্যগুলির মধ্যে এক্সট্রুড বারগুলি নয় কারণ আমি উপাদানটি পূরণ করতে চাই না আমি এই উপাদানটিকে সরাতে চাই তারপরে এক্সট্রুড কাটে যান যে কাটা দিক প্রদর্শন করে তা বস্তু থেকে দূরে সরানোর কিছুই নেই তাই আমি এগিয়ে গেলাম বিপরীত দিকটি কাটা গভীরতার হতে পারে আমি এটি 20 ইউনিটের মতো কিছু করতে চাই এবং তারপরে ওকে ক্লিক করুন এখন আপনি যদি এটি দেখেন যে এটি একটি হোল তৈরী করে ঠিক আছে এখন আমি একটি উপাদান তৈরি করতে বা সম্ভবত যুক্ত করতে চাই এখানে একটি উপাদান যুক্ত করুন সম্ভবত একটি পলিগন প্রিজমের মতো কিছু যা সেই লিঙ্কটি থেকে বেরিয়ে আসছে এটি হল সেই জিনিস যাতে আমি আগ্রহী সুতরাং প্রথমে এই স্থানে একটি অবিলম্বে নির্মাণ করুন স্কেচে যান সম্ভবত এটি পলিগন একটি পলিগন 4 ইউনিটের আমি চারটি সারফেস চাই আমি একটি বর্গক্ষেত্র পেতে চাই সেখান থেকেসেন্টারে কিছু আরবিট্রারি স্কয়ার আমি ব্যবহার করতে যাচ্ছি এখন আমি এই সার্কেলটি চাই না তাই আমি সার্কেলটি সরিয়ে দিলাম এখনএটি হল স্কোয়ার যা আমি বর্ধিত করতে চাই সুতরাং প্রথমত আমাকে হাইলাইট করতে হবে হাইলাইট মানে বাম বাটনটি ক্লিক করুন সেই হোল্ডটির উপরে যান এবং এটি ছেড়ে দিন সুতরাং সবকিছু হাইলাইট করা হল এখন বৈশিষ্ট্যগুলিতে যান আমি কি করতে চাই উপাদান পূরণ করুন সুতরাং যে বস্তুটি থেকে একটি প্রিজম আসতে পারে সুতরাং এক্সট্রুড বস এখন আমি কতদূর জানতে চাই সুতরাং এই অনেক অংশ বা সম্ভবত আরও দীর্ঘ একটি 30 ইউনিট আমি সেখানে যাই এটি কি সেই দিক যা পূরণ করতে আমি পছন্দ করব যদি এটি না হয় তবে আমি এটিকে বিপরীত দিকেই ফিরিয়ে দেব এটি আমার উপর নির্ভর করে আমি কোন দিকে যেতে চাই এখন বর্তমান ঘটনার জন্য আমি সেই লিঙ্কটি থেকে দূরে উপাদান যুক্ত করতে চাই তো একবার হয়ে গেলে ওকে ক্লিক করুন এটি এই ধরণের 3D অবজেক্ট তৈরি করে সুতরাং আসুন আমরা এই লিঙ্কটির দিকে দেখি ঠিক আছে এখন আমি বর্গাকার ধরণের লিঙ্কটি চাই না তবে ট্র্যাপিজয়েডাল জাতীয় প্রিজমের মতো কিছু প্রকাশিত হবে এটি আরও একটি পিরামিড এর মত সে উদ্দেশ্যে আমি এই পক্ষটি ব্যবহার করতে চাই সুতরাং প্রথম ওটার সঙ্গে অবিলম্ব এখানে আমি আরেকটি নির্মাণ করতে চাই সম্ভবত একটি সার্কুলার নির্মাণ করতে চেষ্টা করুন সুতরাং সার্কেল এটি হল সেই সার্কেল যেটা আমি পেতে চাই এবং আমি উপাদানটি পূরণ করতে চাই সুতরাং আমি প্রথম এটি নির্বাচন করেছি তারপরে বৈশিষ্ট্যগুলিতে যান প্রথমে অবজেক্টটি ঘোরান তারপরে এক্সট্রুড করুন এটি সিলিন্ডারের মতোকিছু দেখাবে যা তৈরি করা যেতে পারে তবে আমি টেপারের মতো সম্ভবত 1 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি দিতে পারি সুতরাং আমি 30 ডিগ্রি টেপার দিতে যাচ্ছি আমি সম্ভবত 20 ডিগ্রি টেপার দিতে চাই তারপরে দৈর্ঘ্য আমি 30 mm দিতে চাই না তবে 20 mm জাতীয় কিছু দিতে চাই সুতরাংআমি দেখতে পাচ্ছি এটি একটি টেপড সিলিন্ডার আপনি দেখতে পান যে আমরা এই 3D অবজেক্টটি তৈরি করি এখন এর জন্য বিভিন্ন মতামত এর দিকে তাকাই আইসোমেট্রিক আইসোমেট্রিক জিনিসটি দেখতে এইরকম সামনের ভিউটি কী আপনি এটি অনুমান করতে পারেন যদি আমি এই পুরো বস্তুটি ফ্লিপ করি আমি একটি লিঙ্কের মতো কিছু দেখতে পাবো একটি সার্কুলার গর্ত হবে এবং সেখানে কী আছে আপনি কি দেখছন সেন্টার সার্কেলগুলি আমার দেখার কথা সুতরাং আসুন আমরা দেখতে পারি যে আপনি একটি 3 ডাইমেনশনাল দেখতে পান সেখানে একটি সার্কেল রয়েছে এবং সেখানে একটি সমকেন্দ্রিক সার্কেল রয়েছে এবং আলোকপাতের কারণে সলিড ওয়ার্ক এর পুরো শক্তিটি আসে এই স্তরে সাবধানতার সাথে বস্তুর উপরে আলোকপাত করে তবুও আপনি অনুভব করতে শুরু করেন যে 3 ডাইমেনশনাল জিনিসের মতো কিছু সেখানে আছে এটি আমাদের বস্তুটি কল্পনা করতে সহায়তা করে সুতরাং আসুন এটি দেখুন এখন আমি একটি কাটা অংশ পেতে চাই যা সম্ভবত একটি কাটা বিভাগ এর মাধ্যমে পার হচ্ছে এবং আমি সামনের অংশটি মুছে ফেলতে চাই তো সেই উদ্দেশ্যে আমি কী করব সেখানে দেখুন সেকশন ভিউ এর মত কিছু দেখুন সেখানে একটি লিঙ্ক রয়েছে যা যে অংশটি হ্যাশ করা হয়েছে তা দেখায় এটি ক্লিক করুন এখন এটি হল সেই স্লাইস টি যা আমি পেতে চাই অথবা আমাকে কী এমন কিছু পরিবর্তন করতে হবে যাতে আমি এই বিভাগটি চাই সুতরাং এখানে বিভিন্ন প্লেন রয়েছে আমি সেই বিভাগটি রাখতে চাই তবুও আপনি দেখুন পিছনের দিকটি সরানো হয়নি আপনি যখন সামনের অংশটি সরিয়ে ফেলছেন সেক্শনাল ভিউসগুলি এভাবে কাজ করে আমি এমন কিছু বিভাগ পেতে চাই যা অনুভূমিক টুকরোটির মতো সেই বস্তুর মধ্য দিয়ে যাচ্ছিল উপরের অংশ যা সরিয়ে দেওয়া হয়েছে আমি সবুজ রংকে নীল রং দিতে চাই না সুতরাং আমি সবসময় কিছু অন্যান্য ধরণের হ্যাশ জাতীয় রঙ দিতে পারি উদাহরণস্বরূপ আমি দিতে চাই স্যাফরন সুতরাং এই উপায় আপনি এটি নির্মাণ করতে পারেন যদি আমি OK ক্লিক করি তবে এটি এই বিভাগটি স্থির হয় সম্ভবত আমি এই বিভাগটি উপর নীচে তৈরি করতে চাই সেই উদ্দেশ্যেই আমাকে কী করতে হবে 0 এর পরিবর্তে আসুন 5 mm সুতরাং স্লাইসটি সরানো হয়েছে এখন আসুন 10 mm দিন সুতরাং আমরা এভাবে সেক্শনাল ভিউস দেখতে পারি এখন আসুন মাইনাস 5 mm জাতীয় কিছু দিই সুতরাং এটি নেমে গেছে এখন ওকে ক্লিক করুন আইসোমেট্রিক অ্যাঙ্গলের সাথে আমরা সেক্শনাল ভিউটি দেখছি এখন আমি কেবল সামনের ভিউের মতো কিছু দেখতে চাই ব্যাকসাইড সংস্করণটি ভিসিবল হবে না সুতরাং সেক্শনগুলিতে যখন আমরা জিনিসগুলি আঁকছি তখন আমরা এই লুকানো ধরণের লাইন প্রদর্শন করি না এখন আমি এটি শীর্ষ থেকে দেখতে চাই এটি দেখতে এটির মতোই 2D স্কেচ করে আমরা যা এঁকেছি কম্পিউটার পর্যায়ে আপনি একইরকম উপস্থাপনা পাবেন কারণ আগের দিনগুলিতে প্রায় 50 60 বছর আগে লোকেরা তাদের দক্ষতা ড্রয়িং উত্পাদন ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করতো 2D আঁকার মাধ্যমে তবে আজকাল এই 3D সফ্টওয়্যারটি আমাদের চিত্রটি কল্পনা করতে এটি নকশা করতে সহায়তা করে কারণ কিছু ডিজাইন উদাহরণস্বরূপ পছন্দ করে এই টেপারিং ঘটে বা না কতটা সহনশীলতা এই সমস্ত জিনিস কম্পিউটার পর্যায়ে দিতে হয় আপনি অনেকগুলি জিনিস নির্মাণ করতে পারেন আপনি একটি অংশ তৈরি করুন আপনার বন্ধুটি আরও কিছু অংশ তৈরি করবে তারপরে আপনি জয়েন্টটি একত্রিত করবেন তারপরে এটি ড্রয়িং হিসাবে পাস করবে এই ধরণের জিনিস কেবল কম্পিউটারের মাধ্যমেই সম্ভব হতে পারে এবং আপনি ড্রয়িং পুনরাবৃত্তি করতে পারেন এটির একাধিক কপি সংরক্ষণ করতে পারেন আপনি এটি কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে তৈরি করতে পারেন পরবর্তী ক্লাসে আমরা এই 3 ডাইমেনশনাল ড্রয়িং সম্পর্কে আরও শিখব আপনাকে অনেক ধন্যবাদ